নমস্কার তো আজ আমরা আলোচনা করবো টোপোলজি সম্পর্কে টোপোলজি বলতে তুমি কি বোঝো যেমনটি আমরা জানি যে কোনো বৈদ্যুতিক বর্তনী সবসময়েই শ্রেণী বা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে না এখন পর্যন্ত আমরা যেটা আলোচনা করে এসেছি প্রকৃতপক্ষে বাস্তব চিত্রটি হলো এই বৈদ্যুতিক বর্তনীটি শ্রেণী বা সমান্তরাল সমবায় হবে না এটা হবে এই দুটির সমষ্টি তো বৈদ্যুতিক বর্তনী বিশ্লেষণের উদ্দেশ্য হলো তোমাকে বের করতে হবে কারেন্ট ও উপাদানের দুই প্রান্তে ভোল্টেজ যেটা ঐ নেটওয়ার্কে যুক্ত আছে আমরা বর্তনীকে বিশ্লেষণ করার মাধ্যমে বের করার চেষ্টা করবো বিভিন্ন শাখার মধ্যে দিয়ে কারেন্ট এবং বিভিন্ন উপাদানের দুই প্রান্তের ভোল্টেজ একটু মনে করা যাক এখন পর্যন্ত আমরা বর্তনী বিশ্লেষণের কি কি পড়েছি সেখানে ছিল বিভিন্ন সূত্র যেগুলো বৈদ্যুতিক বর্তনীর কারেন্ট ও ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে কাজে লাগে আমরা আলোচনা করেছিলাম কির্শফের সূত্র Kirchhoff's law সম্পর্কে আমরা ওহমের সূত্র Ohm's law নিয়েও আলোচনা করেছিলাম ওহমের সূত্র হলো কারেন্ট বের করার জন্য IVZ এখন আমরা R এর পরিবর্তে Z ব্যবহার করছি কারণ Z হলো জটিল ইম্পিডেন্স এবং এটা সাধারণত দেখা যায় যখন তোমার কাছে বর্তনীতে AC সাইনোসইডাল তরঙ্গ আছে এবং তার পর ইম্পিডেন্স এর দুই প্রান্তের ভোল্টেজ এখন যদি ইম্পিডেন্স গুলি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে মোট ইম্পিডেন্স নির্ণয় করতে গেলে সমস্ত শ্রেণী সমবায়ে যুক্ত ইম্পিডেন্স গুলিকে যোগ করতে হবে অথবা যদি ইম্পিডেন্স গুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে সেটাকে অ্যাডমিটেন্স এ পরিবর্তন করে নেওয়াই ভালো অ্যাডমিটেন্স হলো Y এবং এটা হলো ইম্পিডেন্স এর পূরক এবং তার পর তুমি যোগ করতে পারো অ্যাডমিটেন্স বের করতে এখন বিস্তারিত দেখা যাক ইম্পিডেন্স ও অ্যাডমিটেন্স কি যাতে করে AC বর্তনীর সঙ্গে এই দুটি পদের ধারণা তোমাদের কাছে আরও পরিস্কার হয় এখন ভোল্টেজ ও কারেন্টের সম্পর্ক যেটা আমরা আলোচনা করেছি সেটা হলো কিছুটা এইরকম আমাদের আছে V যার ফেজার মান হলো IR এটা রোধের জন্য কুণ্ডলীর জন্য আমরা আলোচনা করেছিলাম VjωLI এবং ক্যাপাসিটরের জন্য ঐ সম্পর্কটি ছিল VIjωC এখন যদি তুমি সমীকরণটিকে ফেজার ভোল্টেজ ও ফেজার কারেন্টের অনুপাতের রূপে লেখো VIRVIjωLVI1jωC তো এখন যদি তোমাকে এই তিনটি সমীকরণকে চিত্রায়িত করতে বলা হয় তাহলে তুমি কি লিখবে VIZorVZI এখানে Z হলো একটি পদ যাকে বলা হয় ইম্পিডেন্স এই ইম্পিডেন্স এর বিভিন্ন বিশিষ্ট গুলি কি কি একটি বর্তনীর ইম্পিডেন্স হলো ভোল্টেজ ফেজার ও কারেন্ট ফেজারের অনুপাত এবং এটাও পরিমাপ করা হয় ওহম দ্বারা কারণ রোধ ধারক বা কুণ্ডলীর ক্ষেত্রে রিঅ্যাকটেন্স যাই হোক যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি ঐগুলির মাত্রা হলো ওহম এখন ইম্পিডেন্স হলো বাধা যেটা বর্তনী কোনো সাইনোসইডাল তড়িৎ প্রবাহের বিরুদ্ধে দেখায় সুতরাং যখনই ইম্পিডেন্স কথাটি আসবে তখনই বুঝেতে হবে বর্তনীটি AC এবং কারেন্টটি হলো সাইনোসইডাল কারেন্ট এখন যদিও ইম্পিডেন্স হলো দুটি ফেজারের অনুপাত যেটা হলো ভোল্টেজ ফেজার V ভাজিত কারেন্ট ফেজার I কিন্তু এটা কোনো ফেজার নয় কারণ এটার কোনো সাইনোসইডাল পরিবর্তনশীল উপাদান নেই ইম্পিডেন্স এর জটিল উপাদানটি প্রকাশ করা হয় ZRjX দ্বারা যেখানে R হলো বাস্তব পদ এবং এই বাস্তব পদটি হলো ঐ ইম্পিডেন্স এর রোধ এবং X যেটা Z এর কাল্পনিক পদ এবং এই কাল্পনিক পদটিকে বলা হয় রিঅ্যাকটেন্স এখন ইম্পিডেন্স ইনডাকটিভ হবে যখন X ধনাত্মক হবে তো এখন যদি আমরা লিখি ZRjX এটা ধনাত্মক পদ তারমানে এটা ইনডাকটিভ ইম্পিডেন্স যেখানে এটা ক্যাপাসিটিভ হবে যখন X ঋণাত্মক হবে তো এক্ষেত্রে তোমার ইনডাকটেন্স হলো ক্যাপাসিটিভ দুঃখিত ইম্পিডেন্সটি হলো ক্যাপাসিটিভ ইম্পিডেন্স এখন ইম্পিডেন্স হলো ZRjX তো এটা ইনডাক্টিভ হবে যখন এটা হবে পিছিয়ে থাকা যেহেতু কারেন্ট ভোল্টেজের থেকে পিছিয়ে থাকে যখন R jX এটা ক্যাপাসিটিভ কারণ কারেন্ট ভোল্টেজের থেকে এগিয়ে আছে যদি আমাদের Z এর জটিল রাশিকে পোলার রূপে প্রকাশ করতে হয় তাহলে আমরা লিখবো ZRjXZ∠θ সুতরাং সারাংশ হিসাবে আমরা বলতে পারি যে Z কে প্রকাশ করা যায় ZRjX অথবা পোলার রূপে ZZ∠θ এই দুটি পারস্পরিক বিনিময় যোগ্য আমাদের প্রয়োজনের উপর ভিত্তি করে এবং তুমি নির্ণয় করতে পারো Z রেক্টেংগুলার রূপে যেটার সমীকরণ হলো ZR2X2 এবং θXR অথবা যদি তুমি পোলার রূপ থেকে রেক্টেংগুলার রূপে পরিবর্তন করতে চাও তাহলে তুমি বলতে পারো Zcos θ এবং XZsin θ এখন কিছুক্ষেত্রে হিসাব নিকাশের জন্য ইম্পিডেন্স এর পূরক ব্যবহার করাটাই সুবিধাজনক এটা হয় যখন তোমার কাছে সমান্তরাল সমবায়ে যুক্ত বর্তনী আছে যেমন ইম্পিডেন্স সমান্তরালে যুক্ত আছে এইরকম যদি এটা হয় Z1 Z2 Z3 এগুলর যদি তুল্য ইম্পিডেন্স বের করতে বলা হয় তাহলে ইম্পিডেন্স এর পূরক নেওয়াটাই সুবিধাজনক তো যদি Z1 এর পূরক হয় Y1 Z2 এর হয় Y2 এবং অনুরূপভাবে Z3 এর পূরক হয় Y3 তো তুমি খুব সহজেই বলতে পারো তুল্য অ্যাডমিটেন্স Y হবে Y1 যোগ Y2 যোগ Y3 এবং তোমাকে যদি এখান থেকে ইম্পিডেন্স বের করতে হয় তখন তুল্য ইম্পিডেন্স Z হবে 1Y সুতরাং যখন তোমার কাছে সমান্তরাল সমবায়ে যুক্ত বর্তনী আছে তখন ইম্পিডেন্স কে অ্যাডমিটেন্স এ পরিবর্তন করে নেওয়াটাই সুবিধাজনক এখন অ্যাডমিটেন্স হলো ইম্পিডেন্স এর পূরক এবং এটা পরিমাপ করা হয় সিমেন্স একক দ্বারা অথবা তুমি বলতে পারো এটা মো তেও পরিমাপ করা হয় তো মো ও সিমেন্স একই তুমি যেটা হোক ব্যবহার করতে পারো এবং অ্যাডমিটেন্স এর গাণিতিক প্রকাশ হলো 1ZIVGjB যেখানে G কে বলা হয় পরিবাহিতা এবং B যেটা Y এর কাল্পনিক অংশ সেটাকে বলা হয় সাসেপটেন্স GjB কি GjB হলো 1ZIV এবং Z হলো RjX তো যদি তুমি সরল করো তাহলে পাবে GjB1RjXR jXR2X2 তো যদি তুমি বাস্তব ও কাল্পনিক অংশের সঙ্গে তুলনা করো উভয় পক্ষেই GRR2X2B XR2X2 এই অ্যাডমিটেন্স যেটাকে তুমি ব্যবহার করতে পারো যখন এইভাবে বর্তনী বিশ্লেষণের প্রয়োজন পড়ে এক্ষেত্রে এখন নেটওয়ার্ক সম্পর্কে কথা বলা যাক এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেগুলর মতো বৈদ্যুতিক বর্তনী সবক্ষেত্রে নেটওয়ার্ক হতে পারে না তো নেটওয়ার্ক ও বর্তনীর মধ্যে পার্থক্য কি নেটওয়ার্ক ও বর্তনীর মধ্যে পার্থক্য হলো নেটওয়ার্ক মানে বিভিন্ন উপাদান বা যন্ত্রের মধ্যে আন্তঃসংযোগ তার মানে এটার মধ্যে যে বদ্ধ পথ থাকতেই হবে তার কোনো মানে নেই তো এটার মধ্যে বদ্ধ পথ থাকতে পারে কিন্তু এটার মধ্যে মুক্ত পথ ও থাকতে পারে সুতরাং নেটওয়ার্ক হলো বর্তনীর একটা বৃহত্তর নাম যেখানে বর্তনীর ক্ষেত্রে নেটওয়ার্ক হলো এক বা একের অধিক বদ্ধ পথ তো নেটওয়ার্ক ও বর্তনীর মধ্যে পার্থক্য হলো যে নেটওয়ার্ক কে গণ্য করা হয় আরও বেশি বর্গীয় পদ হিসাবে বৈদ্যুতিক বর্তনীর জন্য যেখানে বর্তনী হতে পারে বদ্ধ বা মুক্ত বৈদ্যুতিক বর্তনীর ক্ষেত্রে আমাদের নিশ্চিত করতে হবে যাতে সেখানে একটা ফিরে আসার পথ আছে কিনা তড়িৎ প্রবাহের জন্য তো ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ আমরা উভয়কেই ব্যবহার করি অদলবদল করে কারণ নেটওয়ার্ক হলো বেশি বৃহত্তর নাম আমরা এই নির্দিষ্ট কোর্সে কোনো ক্ষেত্রে নেটওয়ার্ক ব্যবহার করবো কোনো ক্ষেত্রে বর্তনী ব্যবহার করবো কিন্তু তার মানে একই জিনিস এখন টোপোলজি সম্পর্কে আলোচনা করা যাক তো নেটওয়ার্ক টোপোলজিতে টোপোলজি কি এটা হলো একটি বিশিষ্ট যেটা নেটওয়ার্ক এর উপাদান গুলির অবস্থানের সঙ্গে সম্পর্কিত এবং নেটওয়ার্ক এর জ্যামিতিক রূপরেখার সঙ্গে তো এটার মানে কি সাধারণত যখন তুমি একটি নির্দিষ্ট নেটওয়ার্ক দেখবে যেমন তুমি রোধ কে প্রকাশ করছো যদি তুমি বর্তনীকে এইভাবে নাও তো মনেকর সব সমান রোধ R বিশিষ্ট এবং ভোল্টেজ হলো V তো এটা হলো বর্তনী যেটার সংযোগ তথ্য বের করতে তোমরা আগ্রহী থাকবে সুতরাং সংযোগ তথ্য মানে তোমাকে বের করতে হবে কিকরে বিভিন্ন উপাদান গুলি যুক্ত আছে এখন যদি তুমি এই নোডকে a হিসাবে ধরো এই নোডকে b এই নোডকে c এবং এই নোডকে o যেটা হলো গ্রাউন্ড বা কেন্দ্র বলতে পারো এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় বর্তনীর টোপোলজি বের করতে তুমি কি করবে তোমাকে গ্রাফ তৈরি করতে হবে যেখানে সমস্ত উপাদানের পরিবর্তে লাইন দিয়ে হবে কারণ গ্রাফ আমরা যেটা তৈরি করলাম সেটা নেটওয়ার্কটির টোপোলজির বৈশিষ্ট্য বর্ণনা করে তো বর্তনীটি থেকে যদি তুমি একটি গ্রাফ তৈরি করো যেটা টোপোলজির বৈশিষ্ট্য বর্ণনা করছে তারমানে একটি নির্দিষ্ট নেটওয়ার্কের সমস্ত উপাদান গুলির সংযোগ তথ্য তখন সেই নির্দিষ্ট নেটওয়ার্কটি হবে টোপোলজি ঐ নির্দিষ্ট বর্তনীর তো এখানে যদি তুমি দেখো a যুক্ত আছে c এর সঙ্গে তো R যুক্ত করার পরিবর্তে আমরা শুধু একটি লাইন যুক্ত করবো b থেকে c আমরা একটি লাইন যোগ করবো c থেকে o সেখানেও আমাদের একটি লাইন আছে তো R জন্য আমাদের লাইন আছে b থেকে o এর জন্য আমরা আবার একটা লাইন তৈরি করবো এবং a থেকে o জন্য যেহেতু একটি ভোল্টেজ উৎস আছে তাই আমরা আবার একটি লাইন তৈরি করবো সুতরাং এই নির্দিষ্ট বর্তনীটি গ্রাফের মধ্যে দিয়েও সমান ভাবে প্রকাশ করা যায় এখানে যেটা সমস্ত উপাদান গুলিকে প্রতিস্থাপিত করে সেটা ভোল্টেজ বা কারেন্ট উৎস হতে পারে বা বর্তনীর রোধ ধারক বা কুণ্ডলী ও হতে পারে আমরা যেটা পেলাম সেটাকে বলা হয় বর্তনীর গ্রাফ বা নেটওয়ার্কটির গ্রাফ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের আছে বিভিন্ন টোপোলজিক্যাল বৈশিষ্ট্য যেগুলো বর্তনী বিশ্লেষণে আমাদের সাহায্য করবে এখন আমরা যেটা পেলাম সেটা হলো নেটওয়ার্কটির একটা কাঠামো এখানে উপাদানগুলি যেগুলি তোমরা দেখবে সেগুলি হলো নোড আমরা দেখবো লুপ অথবা আমরা দেখবো শাখা এখন যদি তুমি তির দিয়ে দিক চিহ্নিত করো গ্রাফের প্রতিটি লাইনের তাহলে সেটাকে বলবো সজ্জিত গ্রাফ তারমানে যখন তুমি বর্তনী বিশ্লেষণ করছো তখন তুমি প্রাথমিক দিক কল্পনা করে নিচ্ছো এটা হতে পারে কারেন্ট তো যখন তুমি কারেন্টের দিক দেখাছো তখন এটা হয়ে যাচ্ছে সজ্জিত গ্রাফ এখন গ্রাফের লাইনকে বলা হয় শাখা এবং সংযোগস্থলকে বলা হয় নোড এখন কেন এই টোপোলজি তথ্য গুরুত্বপূর্ণ কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে কারণ টোপোলজি আমাদের দেখায় ঐ নেটওয়ার্কের বৈশিষ্ট্য যেটা অপরিবর্তিত থাকে যখন আমরা নেটওয়ার্কটিকে প্রসারিত করি পাক খাওয়াই বা বিকৃত করি নেটওয়ার্কটির আকার ও আয়তন কে তার মানে তোমার কাছে থাকা নেটওয়ার্কটির গ্রাফের যদি তুমি সজ্জা পরিবর্তন করো তার আকার ও আয়তনের প্রসারিত করা পাক খাওয়ানো বা বিকৃত করার মাধ্যমে এবং যদি তুমি তার সংযোগ তথ্য অপরিবর্তিত রাখো তাহলে ঐ নির্দিষ্ট বর্তনীতে তোমার দ্বারা তৈরি সমস্ত রকম প্রসারন পাক খাওয়ানো বা বিকৃত করা অপরিবর্তিত থাকবে কারণ নেটওয়ার্কটির টোপোলজি একই আছে সুতরাং এই উদাহরণে যদি তুমি দেখো তাহলে দেখবে একটি নির্দিষ্ট বর্তনীর টোপোলজি এইরকম যেখানে a c b d এবং a b এইভাবে যুক্ত আছে এবং সেখানে আরও একটি বর্তনী আছে যেখানে তুমি টোপোলজিটি তৈরি করেছো এইভাবে যেখানে উপাদানগুলি এইভাবে যুক্ত আছে এবং তৃতীয়টি যেখানে বর্তনীটি যুক্ত আছে একটি ত্রিভুজের মতন করে এখন যদি তুমি এই তিনটি রূপ দেখো তাহলে প্রথমে মনে হবে সবগুলই আলাদা কিন্তু অবশেষে এই তিনটেই একই বর্তনী কেন কারণ এই তিনটি টোপোলজিতেই সংযোগ তথ্য সমান তো এই উদাহরণে যদি a যুক্ত থাকে c এর সঙ্গে a যুক্ত থাকে d এর সঙ্গে c যুক্ত থাকে b এর সঙ্গে b যুক্ত থাকে d এর সঙ্গে এখন c যুক্ত আছে d এর সঙ্গে এইভাবে শেষমেশ আমরা যুক্ত করছি a এর সঙ্গে b কে একটি সোজা লাইন দিয়ে এখানে আমরা যুক্ত করছি a কে b এর সঙ্গে এখন যেহেতু সংযোগ তথ্য সমান তার মানে টোপোলজি ও সমান কেন এটা গুরুত্বপূর্ণ কারণ কিছুক্ষেত্রে তোমাকে যখন একটু অন্যভাবে কোনো চিত্র দেবে তখন তোমার অন্য কোনো বর্তনীতে পরিবর্তন করে নেওয়াটাই সুবিধাজনক যেখানে তড়িৎ প্রবাহ ও ভোল্টেজ ড্রপ বের করা তা সহজ কোনো উপাদানের দুই প্রান্তে তো সেইজন্য টোপোলজি তথ্য খুব গুরুত্বপূর্ণ যেখানে তুমি টোপোলজি বুঝতে পারবে ঐ বর্তনীর এবং তুমি প্রসারিত করতে পারবে পাক খাওয়াতে পারবে বা বিকৃত করতে পারবে এমনভাবে যেটা বিশ্লেষণে সুবিধাজনক তো যদিও তিনটি গ্রাফ যেগুলো আমরা আলোচনা করেছি আলাদা কিন্তু সেগুলি প্রকৃতপক্ষে সাদৃশ্য যুক্ত টোপোলজি কারণ শাখা ও নোডের মধ্যে সম্পর্ক একই এক্ষেত্রে কিছুক্ষেত্রে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ বৈদ্যুতিক বর্তনীর কিছু টোপোলজিক্যাল কাঠামো আমাদের খুব ঘন ঘন ব্যবহার করতে হয় তাদেরকে আমরা কিছু বিশেষ নাম দিয়ে থাকি যেমন যদি তুমি এই ধরনের বর্তনী দেখো এটাকে আমরা বলি T নেটওয়ার্ক যদি এটা এইরকম হয় যেখানে রোধ গুলি এইভাবে যুক্ত আছে তাহলে আমরা সেটাকে বলবো পাই নেটওয়ার্ক যদি বর্তনী টোপোলজি এইরকম হয় তাহলে তাকে বলা হয় ল্যাডার নেটওয়ার্ক যখন টোপোলজি এইরকম হয় যেখানে দুটি রোধ সমান্তরাল ভাবে যুক্ত একটি রোধের সঙ্গে এবং এর মধ্যে আরও একটি রোধ অথবা তুমি বলতে পারো সবগুলি ইম্পিডেন্স তখন এটাকে বলা হয় ব্রীজ T নেটওয়ার্ক অনুরূপভাবে যদি এটা যুক্ত থাকে ব্রীজের মতো করে এইভাবে তাকে বলা হয় ব্রীজ নেটওয়ার্ক এবং এটা হলো সর্বশেষ নেটওয়ার্ক তো এইগুলি হলো সবথেকে সাধারাণ টোপোলজি যেগুলি তুমি খুজে পাবে বৈদ্যুতিক বর্তনীতে সুতরাং যদি তুমি টোপোলজিক্যাল তথ্য ভালো করে বুঝতে পারো তাহলে বর্তনী বিশ্লেষণে খুব সুবিধা হবে এখন কথা বলা যাক উপ গ্রাফ সম্পর্কে কোনো গ্রাফের উপ গ্রাফ তৈরি হয় ঐ গ্রাফের শাখাগুলি সরিয়ে দিয়ে তো যদি তুমি একটি শাখা সরিয়ে দাও এইভাবে তাহলে একটি উপ গ্রাফ তৈরি হবে মূল গ্রাফের এখন ট্রি কি ট্রি হলো এক ধরনের উপ গ্রাফ যেটা গুরুত্বপূর্ণ আমাদের বর্তনী বিশ্লেষণে এবং এটা তৈরি হয় একটি শাখাকে গ্রাফ থেকে বাদ দিয়ে তো ট্রি কেও উপ গ্রাফ হিসাবে গণ্য করা যেতে পারে কিন্তু এটার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে সেই বিশেষ বৈশিষ্ট্য গুলি কি N নোড বিশিষ্ট ট্রি মনেকর একটি বিশেষ গ্রাফে n নোড আছে এবং আমরা ট্রি তৈরি করছি সমস্ত n নোডকে নিয়ে তখন তার এই বিশিষ্টগুলি থাকবে এটা গ্রাফের সমস্ত নোড নিয়ে তৈরি হবে এটাতে n 1 শাখা থাকবে এবং সেখানে কোনো বদ্ধ পথ থাকবে না তো এই তিনটে ট্রি এর মুখ্য বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্য গুলিকে চিত্র থেকে বোঝা যায় যদি তোমাকে ট্রি বের করতে বলা হয় তখন প্রথমে এটা সমস্ত নোড বিশিষ্ট হবে এটার মানে নোড a b c এবং o গ্রাফের অংশ হওয়া উচিত এটাতে থাকবে n 1 সংখ্যক শাখা তো আমাদের 1234 নোড আছে এটার মানে এটাতে থাকবে n 1 যেটা হবে 3 সংখ্যক শাখা সেই 3 তে শাখা কি হবে সেই 3 তে শাখা হবে এইগুলি কারণ এটা নিশ্চিত করছে যে সেখানে কোনো বদ্ধ পথ নেই অথবা অন্যথায় তুমি কি করতে পারো তোমার নোড থাকতে পারে কিন্তু তোমার শাখা হবে এক যেটা হলো দ্বিতীয় ও এটা হতে পারে তৃতীয় এক্ষেত্রেও তুমি জানো যে সবগুলি নোডই পাওয়া গেছে কিন্তু সেখানে কোনো বদ্ধ পথ নেই অথবা অনুরূপভাবে তুমি আরও একটা কাজ করতে পারো যে তুমি অন্যভাবে যুক্ত করতে পারো এইরকম ভাবে এইরকম ও ওইরকম ভাবে যেটা আবার একটি ট্রি তো এখানে অনেকগুলি সম্ভাব্য ট্রি হতে পারে একটি গ্রাফের কিন্তু যদি তুমি যুক্ত করো কিছু এইভাবে যেমন o থেকে c c থেকে b and b থেকে a তখন তুমি আবার ট্রি খুঁজে পাবে সবক্ষেত্রেই যদি তুমি খুব ভালো করে দেখো দেখতে পাবে তিনটে শাখা আছে কারণ এটাতে থাকবে n 1 সংখ্যক শাখা এবং 4 টে নোডের জন্য এটা সবসময়েই 3 টে শাখা হবে যদি তুমি আরও বেশি যুক্ত করো তখন অবশ্যই তুমি পাবে আরও একটি বদ্ধ পথ যেটাকে এক্ষেত্রে অনুমতি দেওয়া যাবে না কারণ ট্রি টে কোনো বদ্ধ পথ থাকবে না এখন যে শাখাগুলি ট্রি তৈরি করছে তাদেরকে বলা হয় কর্ড বা লিংক তো যদি তুমি এই নির্দিষ্ট শাখাটিকে সরিয়ে দিতে পারো তাহলে তুমি পাবে একটি ট্রি যেটাকে বলা হয় কর্ড এই ট্রি এর ধারণাটি ব্যবহার করা হয় যেখানে আমাদের কারেন্ট চলরাশির সঠিক পছন্দ করতে হয় নেটওয়ার্ক বিশ্লেষণের জন্য তো এটা খুবই গুরুত্বপূর্ণ যখন তোমাকে কারেন্ট চলরাশির সঠিক পছন্দ করতে হয় নেটওয়ার্ক বিশ্লেষণের জন্য Now let us talk about the elements which we just saw in the network topology one is branch এখন কথা বলা যাক সেই উপাদানটি নিয়ে যেটা আমরা নেটওয়ার্ক টোপোলজিতে একটু আগেই দেখলাম একটি হলো শাখা শাখা একটি একক উপাদানকে প্রকাশ করে যেমন ভোল্টেজ উৎস অথবা রোধ তো এই ক্ষেত্রে এটাকে শাখা হিসাবে গণ্য করা যেতে পারে এটাকে শাখা হিসাবে গণ্য করা যেতে পারে এটাকে শাখা হিসাবে গণ্য করা যেতে পারে এবং এটাকেও শাখা হিসাবে গণ্য করা যেতে পারে তো মূলত যেখানেই আমরা দেখবো কোনো বৈদ্যুতিক উপাদান একটি নির্দিষ্ট অংশে আছে সেটাকেই আমরা শাখা বলতে পারি এখন নোড সম্পর্কে কথা বলা যাক নোড হলো দুই বা তার অধিক শাখার যোগ বিন্দু এখন এক্ষেত্রে এটা হলো নোড কারণ এটা এই দুটি শাখাকে যুক্ত করছে সুতরাং নোড হলো দুই বা তার অধিক শাখার যোগ বিন্দু এখানে এই চিত্রে আমাদের আছে 3টে নোড নোড a নোড b ও নোড c এখন এই চিত্রে c কোনো একক নোড নয় এটাতে সব 4 তে নোডই আছে যেগুলো বর্তনীতে আছে কিন্তু আমরা এটাকে একটি একক নোড c হিসাবেই প্রকাশ করেছি যখন দুটি নোড সর্ট সার্কিট বা কোনো সরাসরি তার দিয়ে যুক্ত থাকে তখন উভয়েই একই বিভভ থাকে তো যখন এটা এইরকম থাকবে তুমি সবগুলকে একসঙ্গে যুক্ত করে একটি একক নোডে রুপান্তর করতে পারো কারণ তুমি তাদের যুক্ত করছো বর্তনীর কোনোরূপ পরিবর্তন না ঘটিয়েই অনুরূপভাবে এখানেও যদিও তিনটে নোড আছে কিন্তু যেহেতু সেগুলো সরাসরি তার দিয়ে যুক্ত আছে তাহলে বলা যেতে পারে তারা সর্ট সার্কিটে আছে তখন তুমি তিনটে নোডকে যুক্ত করে একটি নোডে রুপান্তর করতে পারো অনুরূপভাবে এক্ষেত্রেও তোমার আছে 4 টে নোড আছে কিন্তু এটাকে একক নোড হিসাবেও বিবেচনা করা যেতে পারে কারণ যে তারগুলি দিয়ে এই নোড গুলি যুক্ত আছে তারা কোনো উপাদান নয় এবং এটাকে সর্ট সার্কিট নোড হিসাবেও বিবেচনা করা যেতে পারে এখন লুপ কি লুপ হলো মূলত একটি বদ্ধ পথ কোনো বর্তনীর বদ্ধ পথটি শুরু হয় একটি নোড থেকে বিভিন্ন নোডের মধ্যে দিয়ে গিয়ে আবার শুরুর নোডে ফিরে আসে কোনো নোডকে একাধিক বার স্পর্শ না করে তো তারমানে যদি তুমি কোনো বর্তনীকে এইভাবে দেখো যখন তোমাকে লুপ বের করতে বলা হয় তারমানে যদি তুমি বিভিন্ন নোডের মধ্যে দিয়ে গিয়ে আবার শুরুর নোডে ফিরে আসো তাহলে সেটিকে লুপ হিসাবে গণ্য করা হবে ঠিক এখন এই বিশেষ লুপকে স্বাধীন বলা হবে যদি এরমধ্যে এমন একটি শাখা থাকে যেটি অন্য কোনো স্বাধীন লুপের অংশ নয় এখন এই লুপ কেন এত গুরুত্বপূর্ণ কারণ স্বাধীন লুপ বা পথ স্বাধীন সমীকরণ তৈরি করে তো যখন তোমাকে একটি জটিল বর্তনী দেওয়া হলো এবং বলা হলো কির্শফের ভোল্টেজ সূত্র প্রয়গ করো তখন প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে স্বাধীন লুপ গুলি কি কি যাতেকরে তুমি খুব ভালো ভাবে বুঝতে পারো যে বিভিন্ন সমীকরণগুলি কি কি বা অনন্য সমীকরণ যেটা তোমাকে বের করতে হবে যাতেকরে তুমি ঐ বিশেষ বর্তনীর উত্তর বের করতে পারো এখন যদি তুমি এই চিত্রটি দেখো এবং যদি তুমি a b c ও a কে যোগ করো এইভাবে তাহলে a b c ও a এটা একটা স্বাধীন লুপ হিসাবে গণ্য করা হবে অথবা অনুরূপভাবে তুমি যেতে পারো a b ও c দিয়ে যেটা যাচ্ছে দুই ওহমের মধ্যে দিয়ে এবং তারপর a যেটা আরও একটি স্বাধীন লুপ অথবা তুমি পেতে পারো 2 অথবা 3 ওহম যুক্ত যেটা আরও একটি স্বাধীন লুপ সুতরাং এইসব তিনটি ক্ষেত্রেই তুমি দেখবে যে অন্তত লুপের একটি উপাদান অনন্য লুপের অংশ নয় তো এইভাবে তুমি লুপগুলি তৈরি করতে পারো এখন প্রশ্ন হলো কিকরে তুমি বুঝবে যে তুমি সঠিক সংখ্যক লুপ বের করেছো কিনা তার জন্য আমরা নেটওয়ার্কের প্রাথমিক সূত্র ব্যবহার করি তো bln 1 l হলো লুপের সংখ্যা n হলো নোডের সংখ্যা এবং b হলো শাখার সংখ্যা সুতরাং তুমি নোডের সংখ্যা বের করতে পারবে তুমি শাখার সংখ্যা বের করতে পারবে তাহলে তুমি খুব সহজেই লুপের সংখ্যা বের করতে পারবে তো l হবে b n1 সুতরাং তুমি লুপের সংখ্যা বের করতে পারবে এবং দেখতে পারবে যে সেটা এই সুত্রকে মেনে চলছে কিনা যদি সেতা এই সুত্রকে মেনে চলে তাহলে বুঝবে যে তুমি বর্তনীতে সঠিক সংখ্যক লুপ বের করেছো এখন সেখানে দুটি বা তার বেশি উপাদান আছে যেগুলি শ্রেণী সমবায়ে যুক্ত আছে এবং কেবলমাত্র একটি নোডের সঙ্গেই যুক্ত আছে তখন তুমি বলতে পারো তারা সমপরিমান কারেন্ট বহন করছে সুতরাং আমরা ইতিমধ্যে শ্রেণী ও সমান্তরাল বর্তনীতে দেখেছি যে যদি উপাদানগুলি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তারা একটি নোডের সঙ্গেই যুক্ত থাকবে এবং তারা সমপরিমান কারেন্ট বহন করবে এখন যদি দুই বা তার থেকে বেশি সংখ্যক উপাদান সমান্তরালে যুক্ত থাকে তখন তারা দুটি একই নোডে যুক্ত থাকবে এবং তাদের দুইপ্রান্তে একই ভোল্টেজ হবে সুতরাং তার মানে যদি নোডগুলি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে উভয় উপাদানই একটি একক নোডে যুক্ত থাকবে তো সেক্ষেত্রে সমপরিমান কারেন্ট প্রবাহিত হবে উভয় উপাদানের মধ্যে দিয়েই এখন ওইগুলি যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে ঐ উপাদানগুলি দুটি একই নোডের সঙ্গে যুক্ত থাকবে এবং সেক্ষেত্রে উভয় রোধের দুইপ্রান্তের ভোল্টেজ সমান হবে তো এটা তোমাকে একটা ধারণা দেবে যে যদি তোমার কাছে এই ধরনের নোড সংযোগ থাকে তাহলে তারমানে কারেন্ট একই হবে যদি তারা এইভাবে যুক্ত থাকে এবং ভোল্টেজ একই হবে যদি তারা এইভাবে যুক্ত থাকে সুতরাং এরসাথে আমরা আজকের ক্লাস শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো আরও অনন্য কিছু বর্তনী নিয়ে যেটা হবে শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত বর্তনী এবং তাকে কিভাবে সহজ করে বিশ্লেষণ করা যায় যাতে করে আমাদের কাছে আরও সহজ হয়ে যায় উত্তর বের করতে ধন্যবাদ